হ্যালো এবং সিকিউর সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর কোর্সে এই প্রদর্শনীতে স্বাগতম সুতরাং আমরা হিপটি কীভাবে কাজ করে তার জন্য আরেকটি প্রদর্শনের দিকে নজর দেব আমরা একটি ছোট প্রোগ্রাম নেব যা আপনি আসলে আপনার ভার্চুয়ালবক্স থেকে এই প্রোগ্রামটি ডাউনলোড করতে পারেন এবং এই প্রোগ্রামটি আপনার ভার্চুয়ালবক্স থেকে পছন্দ করে চালাতে পারেন প্রোগ্রামটিকে বলা হয় t1c এবং এটি একটি খুব ছোট প্রোগ্রাম তাই এটি যা করে তা হল আমরা দুটি পয়েন্টার x এবং y উভয়ই অক্ষর পয়েন্টারকে সংজ্ঞায়িত করি আমরা প্রথমে x এর জন্য 15 বাইট malloc করি এবং তারপর আমরা x মুক্ত করি তারপরে আমরাও y এর জন্য malloc 13 বাইট এবং তারপরে আমরা y ফ্রি করি এটি একটি খুব সাধারণ প্রোগ্রাম এবং আসুন দেখি এটি আসলে কীভাবে কার্যকর হয় তাই আমরা আসলে এই দুটি printf স্টেটমেন্টে যা প্রিন্ট করছি তা হল x এবং y এর ঠিকানা আগে যেমন আমরা পরিষ্কার করব এবং এটি তৈরি করব এবং প্রোগ্রাম চালাব এবং আপনি এখানে আশ্চর্যজনকভাবে যা দেখছেন তা হল যে x এবং y উভয়ই একই ঠিকানা পায় সুতরাং এর অর্থ হল যে x এর সাথে সম্পর্কিত ডেটা y দ্বারা অ্যাক্সেস করা যেতে পারে এবং এর বিপরীতে x এবং y একই ঠিকানা পাওয়ার কারণ হল যে অভ্যন্তরীণভাবে ptmalloc তালিকার সমস্ত ফ্রি ডেটা পরিচালনা করে সুতরাং যখন আমরা 15 বাইটের malloc x করি তখন x এর সাথে সম্পর্কিত হিপে ডেটার একটি অংশ থাকে যখন x মুক্ত হয় এই malloc খণ্ডটি একটি লিঙ্কযুক্ত তালিকার একটি অংশ পায় যেহেতু এই প্রথম malloc যেটি প্রোগ্রামে করা হয় তাই এই নির্দিষ্ট সময়ে তালিকায় মাত্র একটি খণ্ড পাওয়া যায় এবং সেই খণ্ডটি হল x এখন যখন malloc আবার আহ্বান করা হয় তখন pt malloc প্রথমে এই বিনামূল্যের তালিকাটি দেখবে এবং এই নির্দিষ্ট অনুরোধটি পূরণ করতে পারে এমন একটি অংশ আছে কিনা তা চিহ্নিত করবে এখন এই বিশেষ ক্ষেত্রে আমাদের একটি তালিকা রয়েছে এবং সেই তালিকায় আমাদের কাছে একটি খণ্ড রয়েছে যা মুক্ত x খণ্ডের সাথে সঙ্গতিপূর্ণ এবং তাই এই খণ্ডটি y এর জন্য বরাদ্দ করা হয় তাই এখানে যা হবে তা হল y এবং x একই প্রাপ্ত হবে মেমরির অংশ এবং তাই একই ঠিকানা থাকবে এবং এই কারণেই x এবং y একই ঠিকানা থাকবে এখন ফলাফল অবশ্যই অনুরোধ করা ম্যালোকের আকারের উপর নির্ভর করে পরিবর্তিত হবে এখন এই বিশেষ ক্ষেত্রে 15 এবং 13 তুলনামূলকভাবে কাছাকাছি তাই তারা একই মুক্ত তালিকার মধ্যে পড়ে উদাহরণ স্বরূপ যদি আমরা এমন কিছু বরাদ্দ করতাম যা অনেক বড় তাহলে এইরকম 32 বাইট বলে রাখি তাহলে malloc ব্যবহার করতে পারবে না যা সবেমাত্র x থেকে মুক্ত করা হয়েছে এবং বড় কিছু বরাদ্দ করুন এবং তাই যদি আমাদের 15 এর পরে 32 থাকে যা x এবং y এর malloc দ্বারা অনুরোধ করা হয়েছিল যাতে বিভিন্ন খণ্ড পাবেন সুতরাং আমরা এই মত কিছু দ্বারা এটি আবার যাচাই করতে পারেন এবং আমরা এখানে যা দেখতে পাচ্ছি তা হল x এবং y বিভিন্ন ঠিকানার যার অর্থ তাদের মেমরির বিভিন্ন অংশে বরাদ্দ করা হয়েছে একইভাবে যদি আমরা একটি তৃতীয় পয়েন্টার সংজ্ঞায়িত করতাম এবং এটি বরাদ্দ করতাম এবং অনুরোধ করতাম যে আমাদেরকে আবার 15 বাইট বলতে দিন আমরা দেখতে পাব যে x এবং z একই মেমরি পাবে এবং একই ঠিকানা থাকবে যখন y এর একটি ঠিকানা আলাদা থাকবে সুতরাং আমরা এটিকে এভাবে চালাতে পারি তাই এটি z হওয়া উচিত ছিল হ্যাঁ আসলে আমরা যা দেখি তা হল x এবং z একই ঠিকানা পেয়েছে কারণ তাদের z করা হয়েছে সেই অংশটি বরাদ্দ করা হয়েছে যা x দ্বারা মুক্ত করা হয়েছে কারণ এটি ছিল x এর জন্য সর্বোত্তম মানানসই যদিও y এখনও একটি অংশ পায় যা x এর থেকে আলাদা ছিল ধন্যবাদ